সুতরাং আসুন আমরা গেম খেলা নিয়ে পড়া চালিয়ে যাই এবং আমরা শেষ ক্লাসে একটি কৌশলের ধারণা দেখেছি এবং ম্যাক্সের জন্য একটি পছন্দ করে মিন এর জন্য সমস্ত পছন্দ বিবেচনা করে এবং তারপরে ম্যাক্সের জন্য একটি পছন্দ এবং তারপর মিন এর জন্য সমস্ত পছন্দ করে এইভাবে কৌশল তৈরি করা হয়েছে সুতরাং আপনি বলতে পারেন যে একটি গেম ট্রি সমাধান করা মানে একটি সর্বোত্তম কৌশল আবিষ্কার করা যা আমরা বলেছি একটি কৌশলের মান হল লিফের ন্যূনতম মূল্য ধরে নিই আমরা এই মাইনাস 1 0 1 মূল্যায়নে কথা বলছি যেখানে 1 মানে ম্যাক্সের জন্য জয় 0 মানে ড্র এবং মাইনাস 1 হল ম্যাক্সের জন্য হার । এবং যদি একবার কৌশলের উপর ম্যাক্স দেখায় তাহলে কৌশলটির মান সর্বনিম্ন মান হয় কৌশলটির লিফ থেকে মনে রাখবেন কৌশলটি একটি সাব ট্রি এবং লিফগুলিতে ন্যূনতম কতগুলি মান রয়েছে তা হল খেলার মান কী হবে এবং ধরে নিচ্ছি যে প্রতিপক্ষ নিখুঁত এবং আমরা ধরে নিচ্ছি যে প্রতিপক্ষ নিখুঁত এটা আমার অনুভূতি এবং গ্রাফের দিকে তাকান আমরা আমাদের সমাধান এবং গ্রাফের দিকে দেখেছি আপনি যদি দেখেন যে সমাধান কী সব স্তরে আপনাকে একটি বেছে নিতে হবে আমাদের একটি পছন্দ করতে হবে এবং শেষ স্তরে আমাদের সমস্ত পছন্দ করতে হবে সুতরাং যদি উদাহরণস্বরূপ যদি আপনার এখানে তিনটি পছন্দ থাকে তাহলে সব স্তরে আপনি একটি পছন্দ বেছে নেবেন সমাধানের জন্য এইরকম হবে এবং যদি এটি একটি হ্যান্ড নোড হয় তাহলে আপনাকে তিনটির জন্যই সমাধান করতে হবে এবং তারপর যদি এটি একটি সমস্ত নোড হয় তখন আপনি আবার অপরিহার্যভাবে একটি পছন্দ করবেন সুতরাং আমরা ট্রি এর মধ্যে এবং গেমের ট্রি এর মধ্যে একটি মিল দেখতে পাচ্ছি যদি আপনি যোগ করেন এবং নোড যোগ করেন তাহলে আপনাকে তিনটির সবকটি ও সেখান থেকে উদ্ভূত সমস্ত উপ সমস্যা সমাধান করতে হবে আপনার যদি সমস্ত পছন্দ থাকে তবে আপনি তাদের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন সুতরাং একটি ম্যাক্স নোড একটি সমস্ত পছন্দের মতো কারণ ম্যাক্স যে কাউকে বেছে নিতে পারে কিন্তু মিন এর সবকটি পছন্দের জন্যই ম্যাক্সকে মুখোমুখি হতে হবে তাই একটি মিন নোড মূলত একটি এন্ড নোডের মতো সমাধানের মানের যে পার্থক্য এই ক্ষেত্রে এই তিনটি নোডের মূল্যের কিছু মান এটি নোডগুলিকে সমাধান করে এই ক্ষেত্রে এটি মূলত এই নোডগুলির সর্বনিম্ন খরচ যেখানে এটি একটি মিন নোড এখানে উপস্থিত আছে যদি এটি মাইনাস 1 হয় এটি 0 হয় এটি মাইনাস 1 হয় এবং এটি 1 হয় তারপর মিন নির্বাচিত মাইনাস সহ 1 তাই এটি অপরিহার্যভাবে এই মানগুলির মধ্যে সর্বনিম্ন আপনি দেখতে পারেন যে তাই আমাদের যৌক্তিক ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সর্বদা সর্বনিম্ন নির্বাচন করুন সুতরাং a এবং b যদি a পড়ে যায় এবং তাহলে পুরো জিনিসটি অপরিহার্যভাবে পড়ে যায় তাই কিছু অর্থে সর্বনিম্ন মান বেছে নেয় বা অপরিহার্যভাবে সর্বাধিক মান বেছে নেয় সুতরাং পরিষ্কারভাবে একটি সাদৃশ্য আছে ট্রি এবং গেম ট্রির মধ্যে অবশ্যই গেম ট্রি গুলির একটি খুব ভালভাবে সংজ্ঞায়িত স্তরের কাঠামো রয়েছে যা আমরা সর্বদা কিছু এবং কোন সমস্যার উপর চাপিয়ে দিতে পারি তবে আমাদের কাছে ট্রির সমাধান এর জন্য একটি অ্যালগরিদম রয়েছে যা হল A O ষ্টার অ্যালগরিদম সুতরাং আমার প্রশ্ন হল আমরা কি গেম ট্রি সমাধান করতে AO ষ্টার অ্যালগরিদম ব্যবহার করতে পারি আপনি কী চান আমরা সর্বোত্তম মানের একটি কৌশল চাই এই ক্ষেত্রে একটি বৃত্তাকার তিনটি সম্ভাব্য মান 1 0 মাইনাস 1 তাই যদি একটি জয়ের কৌশল হয় আমরা এটা চাই অন্যথায় আমরা যে কৌশলটি চাই তা খেলাটিকে ড্র করবে অন্যথায় আমরা একটি হারানোর কৌশল নিতে বাধ্য হব সুতরাং আমরা কি এখানে A O ষ্টার অ্যালগরিদম ব্যবহার করতে পারি সেখানেও সাদৃশ্য রয়েছে এবং গ্রাফের উপর সমাধান করা নোডগুলি হল সেই নোড যেগুলির সাথে একটি লেবেল সংযুক্ত রয়েছে এবং লিফগুলিতেও একটি লেবেল সংযুক্ত রয়েছে । কিছু অর্থে অনুরূপ ব্যাক আপ প্রক্রিয়া A O স্টারেতে ঘটছে যদি আপনি অ্যালগরিদমটির মূলত সামনের পর্যায় মনে রাখেন আমরা অনুসন্ধানটি কিছুটা প্রসারিত করি এবং পশ্চাদপদ পর্বে আমরা মানগুলি ব্যাকআপ করি যাতে আমাদের এখানে ব্যবহার করা ব্যাকআপ মানগুলির সাথে খুব মিল অবশ্যই এটা ব্যতীত এখানে আমি মিন এবং ম্যাক্স নির্বাচন করছি সেখানে আমি মূলত মানগুলি যোগ করছি সুতরাং এর উত্তর আসলে হ্যাঁ আমরা A O ষ্টার অ্যালগরিদম ব্যবহার করতে পারি যদি এটি আমাদের সম্পূর্ণ গেম ট্রিতে প্রবেশাধিকার দেয় তো এবং কেন এটি সবসময় একটি সম্ভাব্য জিনিস নয় আসুন আমরা দাবা খেলাটি দেখি যেটি এমন একটি খেলা যা মূলত বেশিরভাগ প্রোগ্রামার বা কম্পিউটার বিজ্ঞানীকে মুগ্ধ করেছে এখন আপনি যদি একটি ট্রি র আকার গণনা করেন লিফের সংখ্যা হিসাবে যার অর্থ প্রতিটি লিফ একটি ভিন্ন খেলা যা আপনি খেলতে পারেন গেম ট্রিতে আপনি যে প্রতিটি পাস নিতে পারেন তা একটি খেলা এবং লিফ টি মূলত গেমের ফলাফল সুতরাং লীফের সংখ্যা কোনো অর্থে মূলত গেম ট্রির আকারের একটি পরিমাপ সুতরাং আসুন একটু অনুমান করার চেষ্টা করে দেখুন কিভাবে টিক ট্যাক টো গণনাগতভাবে একটি সাধারণ সহজ খেলা নয় কারণ একটি স্তরে আপনার 9টি পছন্দ রয়েছে ধরে নিই যে আপনি প্রতিসম পরিস্থিতির মধ্যে পার্থক্য করতে পারবেন না দেখা যাক আপনার 9টি পছন্দ আছে তারপরে আপনার 8টি পছন্দ আছে পরবর্তী স্তরে 7টি পছন্দ এবং এভাবে চলবে এটি একটি খুব একটি খুব বড় গেম ট্রি নয় যা আশ্চর্যজনক নয় কারণ আমরা এতক্ষণে বুঝতে পেরেছি যে এটি ট্রির মূল্য মূলত একটি ড্র দাবা গেম ট্রি সম্পর্কে কী বলা যায় আমি যেমন বলেছি সর্বাধিক প্রথম স্তরে 20টি পছন্দ আছে আপনারা যারা দাবা জানেন আমার সাথে একমত হবেন আটটি বড়ে এক ধাপ করে চলে অন্য আটটি বড়ে দুটি ধাপ চলে এবং মূলত দুটি ঘোড়ার জন্য চারটি ঘোড়ার চাল সুতরাং প্রথম স্তরে 20 টি এবং আপনি গেমটি খেলতে শুরু করার সাথে সাথে গেমের বোর্ডটি খোলে এবং আরও চাল দেওয়া সম্ভব সুতরাং উদাহরণস্বরূপ গজরা চলতে শুরু করতে পারে নৌকা চলতে শুরু করতে পারে রানী চলতে শুরু করতে পারে এবং কিছু অর্থে ব্যালেন্সিং ফ্যাক্টরের সংখ্যা বৃদ্ধি পায় যেহেতু আপনি একটি খেলার মাঝের দিকে যাচ্ছেন তাই দাবা খেলোয়াড়দের খেলাটিকে শুরু মধ্য এবং শেষের খেলায় শ্রেণীবদ্ধ করার প্রবণতা হয় সুতরাং একটি খেলার মাঝের দিকে এটি খেলার সবচেয়ে জটিল অংশ সুতরাং লোকেরা বলে যে গড়ে b 35 এর সমান যে গড়ে একটি দাবা খেলায় 35টি চাল থাকে যেটি একজন খেলোয়াড়কে অপরিহার্যভাবে বেছে নিতে হয় এবং গড়ে একটি সাধারণ খেলা 50 চাল দীর্ঘ অবশ্যই এটা গড় খেলা কিছু গেম আগে শেষ হয় কিছু গেম আরও দীর্ঘস্থায়ী হতে পারে কিন্তু শুধু এই গেম ট্রির আকার সম্পর্কে ধারণা পেতে তাই আমরা বলতে পারি যে আপনি একটি বড় অনুমান সেট করতে পারেন গেমের সংখ্যা 35 থেকে 50 পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন সুতরাং যদি পাঞ্চিং ফ্যাক্টরটি কনসার্ট 25 থাকে তাহলে আপনি 35 করতে পারেন তারপর আপনি দেখতে পারেন উপরের স্তরটিতে 35টি চাল এবং অন্য 35টি এই চালগুলির প্রতিটির জন্য এবং এভাবে চলবে সুতরাং যেহেতু এটি 50 চাল দীর্ঘ 35 থেকে বেড়ে 50 হয় যা 10 120 তে বাড়ার সমান যার মানে অবশ্যই শুধুমাত্র পয়েন্ট মনে করিয়ে দেওয়ার জন্য যদি আমি এটি লিখতে শুরু করি এবং আমি শূন্য লেবেল করি এটি প্রথম 0 এটি দ্বিতীয় 0 এটি তৃতীয় 0 এবং আমাকে বোর্ডের শেষ পর্যন্ত লিখতে হবে যতক্ষণ না আমি মূলত একবিংশতিতম 0 লিখছি আমরা ইতিমধ্যেই এই ধরনের সংখ্যা নিয়ে আলোচনা করেছি এটি এমন সংখ্যা নয় যে আপনি এটি দিয়ে রিফিল করতে পারেন গেম ট্রি বা দাবা ট্রি সম্পূর্ণরূপে সমাধান করার কোন আশা নেই এবং প্রকৃতপক্ষে আমরা এটির সমাধান করতে সক্ষম হইনি এখনও যদিও মানুষ গেম ট্রিগুলি সমাধান করার জন্য বিশাল কম্পিউটিং শক্তি প্রয়োগ করছে এবং তারা খুব পরিশীলিত কৌশলগুলি ব্যবহার করছে যেমন শেষ গেমগুলি বিশ্লেষণ করা এবং তাদের জন্য লুক আপ টেবিল তৈরি করা এবং তারপর সব গেম ট্রি এবং ওই ধরনের জিনিষে তা ব্যবহার করে চেকারের ঘটনাক্রমে আমি জানি না যদি আপনার মনে থাকে আপনি কখন কম্পিউটার বিজ্ঞানের এই অগ্রগতির মধ্য দিয়ে গেছেন এই শতাব্দীর 2005 বা এইরকম কিছু সময়ে আমি ঠিক মনে রাখিনি চেকার গেমটি সমাধান করা হয়েছিল সুতরাং এটি জানা গিয়েছিল গেমটির ফলাফল কী এবং এটি ব্যাপক পরিমাণে কম্পিউটিং শক্তি এবং চেকারগুলিকে অনেক ছোট গেম হিসাবে ব্যবহারের মাধ্যমে করা হয়েছিল কারণ প্রতিটি অংশের জন্য উপলব্ধ পছন্দগুলি মূলত খুব সীমিত ছিল সুতরাং আপনি যদি গেমটি জানেন তবে আপনি কেবল এক বা দুটি দিকে যেতে পারেন এক ধাপ বা কখনও কখনও আপনি আরও কিছুটা বাদ দিয়ে লাফ দিতে পারেন গেম ট্রির আকারের দিক থেকে এটি একটি অনেক ছোট গেম এবং আমাদের কাছে দাবা কার্যত অসম্ভব আপনি যে ধরনের সংখ্যার কথা বলছেন তা মনে রাখলে 10 কে 75 এ উন্নীত করা হলে তা মহাবিশ্বের মৌলিক কণার সংখ্যা হয়ে যায় এবং তারপর যদি তাদের প্রত্যেকটি একটি সুপার কম্পিউটার হয় তাই আমরা আবার সেই যুক্তিটি করতে পারি এবং আপনি দেখতে পাচ্ছেন যা আপনি করতে পারেন এবং যে কোন ঘটনা গেমটিকে মোটেও সমাধান করে না সুতরাং আমরা জানি না কোথায় কেন এটি সবসময় দাবাতে থাকবে বা থাকবে না খেলা হিসেবে এটি এখনও আকর্ষণীয় উল্টোদিকে ক্রস এবং নোড যা আমরা খেলতে চাই না কারণ আমরা জানি যে এটি সর্বদা একটি মূলত ড্র এর খেলা সুতরাং যদি আমাদের লিফের অ্যাক্সেস না থাকে তবে আমরা কীভাবে এই অ্যালগরিদমটি ব্যবহার করব আমরা অ্যালগরিদম ব্যবহার করতে পারি না সুতরাং আমাদেরকে অন্য কিছু আনুমানিক কাজ করতে হবে এবং বিভিন্ন ধরণ এর পরিবর্তন কোনটা কি আমরা তা দেখব আমি যখন গেমের কথা বলছি গেম ট্রির আকারের দিক থেকে সবচেয়ে জটিল গেমটি হল গো নামক গেমটি আমি জানি না আপনারা কতজন এটি সম্পর্কে শুনেছেন এটি এমন একটি গেম যা জাপানে অত্যন্ত জনপ্রিয় এবং খেলার আকার এবং গেমের জটিলতার অনুমান এই তথ্য দ্বারা পাওয়া যেতে পারে যে এটি একটি উনিশ বাই ঊনিশ বোর্ডে খেলা হয় এবং আপনি খেলতে পারেন এটি এমন একটি খেলা যেখানে আপনি কয়েন খেলেন একটি আরেকটির উপরে শুধু একটি নয় সুতরাং কোষে তাদের নির্দিষ্ট অবস্থানে আপনি কয়েন স্থাপন করতে পারেন এবং আপনি কল্পনা করতে পারেন যে প্রথম পদক্ষেপে আমরা এটিকে যেকোন ঊনিশ বাই ঊনিশ অবস্থানে রাখতে পারি এবং তারপরে তাই এটি সেই হিসেবে একটি বিশাল খেলা গো এমন কিছু যা আমরা ভালভাবে প্রোগ্রাম করতে পারিনি পুরো কম্পিউটিং সম্প্রদায়ের দৃষ্টিতে ভাল গো প্লেয়িং প্রোগ্রাম তৈরি করতে সক্ষম হয়নি আর যারা গো এর ব্যাপারে কথা বলে তারা বলে যে না আপনাকে প্যাটার্ন রেকগনিজসন এর মতো অন্যান্য কৌশল ব্যবহার করতে হবে প্যাটার্ন রেকগনিজসন দ্বারা আমি বলতে চাচ্ছি আপনি জানেন যা উভয়ই তৈরি করার চেষ্টা করছেন কোন পজিশন ভালো এবং যে দুটি পজিশনই মূলত ভালো নয় কিছু মানুষ গো ইত্যাদির সাথে জেন শব্দটি ব্যবহার করে সুতরাং গেমগুলি আসতে পারে তাই গো দাবার পরিপ্রেক্ষিতে অনেক বেশি জটিল গেমের ট্রির আকার যা এবং যা হতে পারে এটি মূলত এর পক্ষে খুব বেশি নয় একটি গেম যা আমাদের কাছে আগ্রহের বিষয় এই গেমটিকে ওথেলো বলে যাকে রিভার্সিও বলা হয় এবং আমরা গত কয়েক বছর ধরে গেম প্রতিযোগিতার জন্য এটি ব্যবহার করে আসছি এবং এই বছরেও তা করব। তাই হয়ত আপনার গিয়ে খেলাটি দেখা উচিত গেমটির ধারণা হল এটি একটি দাবা বোর্ডে খেলা হয় বোর্ডের মতো এটি একটি একক রঙের বোর্ড এবং আমরা খেলা শুরু করি দুই ধরনের মুদ্রা দিয়ে সুতরাং যা আমাকে বলতে হয় আমি সেই খেলার মতো নট এবং ক্রস দ্বারা উপস্থাপিত করছি তবে এটি লাল মুদ্রা এবং সাদা মুদ্রার মতো এই জাতীয় জিনিস দিয়ে অনুশীলন করে সুতরাং ধরা যাক ক্রস মানে লাল কয়েন এবং এটি সাদা কয়েনকে বোঝায় এটি খেলার প্রাথমিক অবস্থান বোর্ডের কেন্দ্রে এবং একটি চাল আপনি প্রতিপক্ষের পিসগুলিকে দখল করে একটি পদক্ষেপ নেন যার অর্থ হল আমার এখানে একটি পিস মুদ্রা থাকলে আমি এখানে মুদ্রা রাখতে পারি এবং প্রক্রিয়ার মধ্যে আমি এই পিসটি মূলত দখল করব যার মানে এই পিসটি আসলে মাইক পিস হয়ে যায় সুতরাং আমি একটি পদক্ষেপ করেছি এবং এটি একটি খেলা তারপর এটি প্রতিপক্ষের পালা তাই প্রতিপক্ষও অনুরূপ কিছু করতে পারে সুতরাং প্রতিপক্ষ উদাহরণস্বরূপ এখানে একটি মুদ্রা রাখতে পারে এবং তারপরে এটি আবার দখল করা হয় কিছু অর্থে তারপর আমি এখানে একটি মুদ্রা রাখতে পারি এবং এটি আবার এবং আবার দখল করতে পারি এবং খেলাটি চলতে থাকে সুতরাং যদি আমি যদি প্রতিপক্ষ এখানে একটি মুদ্রা রাখে তাহলে আমি তখন আপনি একই সাথে এটি এবং এটি মূলত দখল করবেন সুতরাং উভয়ই দখলীকৃত হবে কারণ এখানে একটি মুদ্রা স্থাপন করে আপনি এক প্রান্ত ঘিরছেন আপনার কাছে এটি আছে এবং এই প্রান্তে এটি রয়েছে এবং এই প্রান্তে এটি রয়েছে সুতরাং উভয় দিকেই আপনি তাই সব মিলিয়ে সুতরাং আপনি চারটি দিক দখল করতে পারেন এবং আপনি যদি এক চালে একাধিক দখল করতে পারেন তবে আপনি করতে পারেন আপনি শুধুমাত্র বোর্ডে একটি মুদ্রা রাখার অনুমতি দেন এবং মূলত যখন উভয় পক্ষই কোন নড়াচড়া করতে পারে না বা প্রতিটি বা সমস্ত কয়েন বোর্ডে স্থান পায় তখন গেমটি শেষ হয় সুতরাং বোর্ডের জন্য এটি প্রায় সম্পূর্ণরূপে পূরণ করা অস্বাভাবিক নয় এবং আপনি গেমটি জিততে পারেন যদি আপনার বোর্ডে এটির শেষে আরও কয়েন থাকে তবে আমরা এক এক করে অপরিহার্যভাবে কতগুলি পয়েন্ট পাই আপনাকে তার একটি স্কোরও দেব সুতরাং যদি এটি একটি বিশাল জয় হয় সুতরাং ধরা যাক আট বাই আট বোর্ড আপনার কাছে ষাট পয়েন্টের কয়েন আছে এবং প্রতিপক্ষর চারটি তাহলে আপনার কাছে একটি বড় জয় আছে যেখানে যদি আপনার 30 থাকে এবং প্রতিপক্ষের 34 থাকে তাহলে তার জয়টি ছোট সুতরাং এটি সেই খেলা যা আমরা প্রতিযোগিতার জন্য ব্যবহার করব আপনাকে একটি প্রোগ্রাম লিখতে হবে যা অন্যান্য লোকের প্রোগ্রামগুলির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং আমরা কিভাবে একটি খেলা খেলতে পারি যার অনুসন্ধান যার ট্রি আমরা অপরিহার্যভাবে অ্যাক্সেস করতে পারি না সুতরাং আমরা কি করি মানুষ যা করে তা হল আমরা একটি আংশিক চেহারা সামনে দেখি সুতরাং বেশিরভাগ গেম প্লেয়িং প্রোগ্রামে আপনি সামনের দিকে সীমিতভাবে তাকান যার অর্থ হল যদি আমার ট্রিটি এরকম দেখায় তবে এটি ম্যাক্স তারপরে অনুসন্ধানের পরিবর্তে তাই আমি এটিকে ব্যবহারিকভাবে এবং ইনফাইনাইট ট্রি ক্রমবর্ধমান হিসাবে আঁকলাম আপনারা এই তিনটি অন্বেষণ করতে পারেন না সুতরাং আমরা কি করব আমরা কোন স্তরে কেটে ফেলি এটিকে কিছু লোক দিগন্ত হিসাবে ডাকে আমরা এর বাইরে দেখতে পারি না এবং এটিকে বলা হয় একটি সংখ্যার স্তর সুতরাং এটি k স্তর যদি তাই পুরো গেম ট্রি অনুসন্ধান করার পরিবর্তে আমি বলতে চাচ্ছি যদি আপনার কাছে সম্পূর্ণ গেম ট্রি থাকে তবে আপনি কেবল মানগুলি প্যাক আপ করতে পারতেন এবং আপনি মিনিম্যাক্স মান খুঁজে পেতেন এবং এই প্রক্রিয়ায় ম্যাক্সের জন্য সর্বোত্তম পদক্ষেপ পেতেন কিন্তু আমরা তা করি না আমরা গেম ট্রি অনুসন্ধান করতে পারি না কারণ আমরা দেখেছি যে তারা সত্যিই বিশাল হতে পারে তাই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা সামনের দিকে কম বা সীমিতভাবে দেখব এবং সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব কি পদক্ষেপ এখন ঘটনাক্রমে মানুষও এভাবেই খেলার প্রবণতা রাখে অন্তত শিক্ষানবিসরা এভাবেই খেলার প্রবণতা দেখায় তারা সীমিতভাবে সামনের দিকে তাকান দুই চাল এগিয়ে বা তিন চাল এগিয়ে যেতে পারে কিন্তু তারা সম্পূর্ণভাবে সামনে তাকান না অর্থাৎ তারা সব সম্ভাবনার দিকে দেখে না সুতরাং উদাহরণস্বরূপ বেশিরভাগ দাবা খেলোয়াড়রা শুরুতে আপনি যে বিশটি চাল তৈরি করতে পারেন তা বিবেচনা করবেন না তারা অভিনব দুটি বা তিনটি ভিন্ন সম্ভাব্য চালগুলি দেবে সুতরাং হয় এই বোড়ে খেলবে বা ওই বোড়ে খেলা হবে বা ঐরকম কিছু এবং তারা শুধুমাত্র সেগুলি অন্বেষণ করবে সুতরাং আমরা একটি সীমিত অনুসন্ধান করি এই অর্থে যে আমরা সম্পূর্ণ ব্রাঞ্চিং ফ্যাক্টরটির দিকে তাকাই না আমরা কেবলমাত্র কয়েকটি সম্ভাব্য চাল দেখি এবং আমি প্রতিপক্ষের কয়েকটি সম্ভাব্য উত্তর এবং কয়েকটি সম্ভাব্য পদক্ষেপ নিতে পারি এবং কিছু অনুসন্ধান মূলত অসম্পূর্ণ থাকে অবশ্যই বিশেষজ্ঞ দাবা খেলোয়াড়রা আরও বিস্তৃত অনুসন্ধান করার চেষ্টা করে তারা অবস্থান বিচার করতে সক্ষম হয় সুতরাং আসুন এই ক্ষেত্রে সেই ধারণাটি প্রবর্তন করা যাক তাহলে আপনি যদি সীমিতভাবে সামনের দিকে তাকান তাহলে আপনি যে নোডগুলি এই স্তরে দেখতে পাচ্ছেন তাদের কী ব্যবহার হয় জানবেন এগুলি সম্পূর্ণ গেম নয় এগুলি অর্ধেক গেমের মতো তবে আপনি কয়েকটি চাল দিয়েছেন প্রতিপক্ষ কয়েকটি চাল দিয়েছেন এবং এই সামনের দিকের উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিতে চান আপনি মূলত কী খেলতে চান সুতরাং আমরা কি করব আমাদের অ্যালগরিদম লিখতে হবে এই নোডের মানগুলিতে মূলত যেতে হবে তাই আমরা কী করব আমরা মূল্যায়ন ফাংশন প্রয়োগ করব তাই আবার আপনারা যারা দাবা খেলেছেন কখনও কখনও বা অন্য লোকেদের দাবা খেলতে দেখেছেন তখন আপনি এই ধরনের মন্তব্য শুনতে পাবেন এটি সাদার জন্য ভাল অবস্থান বা এরকম কিছু সাদা জিতছে সুতরাং সাদা এখনও একটি নয় তবে আপনি এটির দিকে তাকান বলে মনে করেন সাদা জিতছে এই জাতীয় গুণগত বিবৃতি দেওয়ার পরিবর্তে আমরা পরিমাণগত মান দিতে চাই সুতরাং আমরা একটি ফাংশন সংজ্ঞায়িত করতে চাই যা একটি মূল্যায়ন ফাংশন যা আমাদের বোর্ডের অবস্থানের জন্য একটি মান দেবে এখন এর পরিবর্তে আমরা কী করব 1 0 মাইনাস 1 সেই তিনটি মান যা আমাদের কাছে উপলব্ধ যখন খেলা শেষ হয় তার পরিবর্তে আমরা এটিকে আরও বড় পরিসরে বিভক্ত করি সুতরাং সাধারণত এটা ধরা যাক মাইনাস 1000 থেকে প্লাস 1000 তাই মূল্যায়ন ফাংশন এই পরিসরে একটি মান ফেরত দেয় যা থেকে বোঝা যায় যে প্লাস 1000 মূল একের সমান মাইনাস হাজার মূল মাইনাসের সমান এক এবং 0 এর সমস্ত মান মূল 0 এর সমান যার মানে উভয় দিকই মোটামুটি সমান কিন্তু প্রকৃত সংখ্যা আপনাকে বলে এটি ম্যাক্সের জন্য কতটা ভাল বা এটি ম্যাক্সের জন্য কতটা খারাপ সুতরাং যদি এটি প্লাস সত্তর হয় তবে এটি ম্যাক্সের জন্য কিছুটা ভাল যদি এটি প্লাস 700 হয় তবে এটি ম্যাক্সের জন্য অনেক ভাল এবং যদি এটি মাইনাস 600 হয় তবে এটি ম্যাক্সের জন্য বেশ খারাপ সুতরাং আমরা একটি বোর্ড অবস্থান দেখার চেষ্টা করি এবং এটিকে একটি মান দিন এটিতে একটি সংখ্যা দিন এখন স্পষ্টতই এর অর্থ বিভিন্ন ধরণের যুক্তি এবং কিছু বিজ্ঞানে এটি মূলত গেম সম্পর্কে জ্ঞানের ব্যবহার জড়িত সুতরাং আপনার একটি খেলার দিকে তাকান উচিত বোর্ড অবস্থান এবং অবশ্যই একটি নম্বর দিন সুতরাং যদি আমরা এখন এই নোডগুলির প্রতিটিতে মূল্যায়ন ফাংশন প্রয়োগ করতে পারি দিগন্তে যেখানে অনুসন্ধান শেষ হয় তারপরে আমরা এই গেমটির মান মূল্যায়ন করতে একই মিনিম্যাক্স ব্যাক আপ নিয়ম প্রয়োগ করতে পারি সুতরাং ব্যাকআপ নিয়মে আমরা বলে রাখি ন্যূনতম স্তরে এটি থেকে সর্বনিম্ন মানটি ধারাবাহিকভাবে চয়ন করুন এবং সর্বোচ্চ স্তরে এটি থেকে পরপর সর্বোচ্চ মানটি চয়ন করুন সুতরাং আমরা এই মানগুলির ব্যাক আপ করতে পারি এবং এটির জন্য মূল্য কী তা নির্ধারণ করতে পারি এবং প্রক্রিয়ার মধ্যে এটিও সিদ্ধান্ত নিতে পারি যে অপরিহার্যভাবে তৈরি করা সর্বোত্তম পদক্ষেপ কী এখন স্পষ্টতই এই অ্যালগরিদমের কার্যকারিতা নির্ভর করবে আপনার মূল্যায়ন ফাংশনটি কতটা ভাল তার উপর মূলত কারণ যদি আপনার মূল্যায়ন ফাংশন ভাল হয় তবে এটি আপনাকে বলে দেবে বোর্ডের অবস্থানগুলির মধ্যে কোনটি ভাল এখন আদর্শভাবে আমরা একটি নিখুঁত মূল্যায়ন ফাংশন পেতে চাই যা GO এর মতো একটি গেমে লোকেরা করার চেষ্টা করে তা হল আপনি সমস্ত পছন্দগুলি দেখুন এবং এখানে মূল্যায়ন ফাংশনটি প্রয়োগ করুন। সুতরাং আমরা এই ফাংশনটিকে e বলি এবং বলি জে এর eযেখানে J একটি নোড সুতরাং আমরা এখানে J এর e প্রয়োগ করি আদর্শভাবে আমরা বলি শুধু সমস্ত বিকল্পের দিকে তাকান এবং দেখুন কোনটি মূলত একটি ভাল পদক্ষেপের দিকে নিয়ে যায় এবং তারপরে সেগুলি তৈরি করুন কিন্তু বাস্তবে মূল্যায়ন ফাংশন কখনই নিখুঁত হয় না সেগুলি হিউরিস্টিক ফাংশনের মতো আপনি জানেন যে আপনি কিছু বিচার করছেন এবং এমন কিছু সংখ্যায় পৌঁছেছেন যা সঠিক নাও হতে পারে সুতরাং অনুশীলনে এটি লক্ষ্য করা গেছে যে মূল্যায়ন এবং সামনের দিকে তাকানোর সংমিশ্রণ গেমগুলির জন্য যুক্তিসঙ্গতভাবে বেশ ভাল করে সুতরাং এটি এমন একটি পরিস্থিতি যেখানে সামনের দিকে কোন তাকান নেই এই স্তরে আপনি কেবল আমাদের যে পছন্দগুলি আছে সেগুলি দেখুন এবং একটি মূল্যায়ন ফাংশনের ভিত্তিতে সেরাটি বেছে নেওয়া হোক এখানে আপনি বলছেন আমি আমার পছন্দগুলি দেখব প্রথমে এবং আমি দেখব প্রতিপক্ষ সেই অবস্থানে কী রাখতে পারে এবং আমি তা করতে থাকব কোন k স্তরেতে আমার কত কম্পিউটিং শক্তি আছে তার উপর নির্ভর করে k স্তর পর্যন্ত যান সেখানে মূল্যায়ন ফাংশনটি প্রয়োগ করুন এবং তারপরে মূলত মানগুলি ব্যাক আপ করুন সুতরাং কিছু অর্থে যা ঘটবে তা হল এটি এমন কিছু যা সামনে ধরা পড়বে সুতরাং আবার যদি আমি দাবার উপমা ব্যবহার করি তাহলে আপনি যদি করছেন আপনি প্রতিপক্ষের চেহারাকে তুলছেন এবং প্রতিপক্ষরা আপনার গজ বা এমন কিছুকে বন্দী করছে যাতে অন্তত সেই জিনিসগুলি জানা যায় এটি মূলত এভাবে চলে যাচ্ছে সুতরাং একটি মূল্যায়ন ফাংশনের অনুপস্থিতি আরও সামনের দিকে লক্ষ্য করার মাধ্যমে ক্ষতিপূরণ করা হয় সাধারণ দাবা খেলার প্রোগ্রামগুলি যা আপনি ধরুন ল্যাপটপে পাবেন আট প্লাই বা এরকম কিছু করার মতো কাজ করবে এবং সাধারণত আপনি কল্পনা করতে পারেন যে এই ধরণের ব্রানচিং ফ্যাক্টর দিয়ে আপনাকে যে গেমগুলির দিকে দেখতে হবে তার সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে এবং লোকেরা অনুমান করেছে যে আপনি যদি দাবা খেলার জন্য ষোল প্লাই আগের থেকে যথেষ্ট ভাল মূল্যায়ন ফাংশন সহ বোঝেন তাহলে আপনি মূলত গ্র্যান্ডমাস্টার লেভেল খেলতে পারবেন সুতরাং এটি একটিঅবশ্যই খুব সুন্দর অনুশীলন তবে আমরা এত সহজ অনুসন্ধান করি না আমরা দেখতে পাব যে কখনও কখনও আমরা কিছু এলাকায় একটু বেশি অনুসন্ধান করি এবং এখনও পর্যন্ত এটাই তাই খেলার অ্যালগরিদম কি যা আমরা লিখতে চাই দেখুন আমরা এখনও গেমটি জিততে চাই আমরা কিছু নড়াচড়া করতে চাই না এবং বলতে চাই না যে এটি একটি ভাল পদক্ষেপ সুতরাং আমরা এইরকম গেম প্লেয়িং অ্যালগরিদম ব্যবহার করব সুতরাং আমরা একে শুধু k প্লাই অনুসন্ধান বলি আমাদের একটি কাজ থাকবে যেখানে বলা হবে k প্লাই সার্চ করুন এবং তারপরে একটি দান দিন এবং তারপরে প্রতিপক্ষ দান দেবে এবং যতক্ষণ না খেলা শেষ হয় আমরা এটিকে একটি লুপে রাখব তাই আমরা এখন কি করছি যদি গেম ট্রি এমন কিছু হয় যা আমরা সম্পূর্ণরূপে অন্বেষণ করতে পারি তাহলে আমরা একবারের জন্য পুরো গেম ট্রি টি বিশ্লেষণ করতাম এবং বলতাম যে এটিই কৌশল এবং এটি একটি জয়ের কৌশল এবং তারপরে আপনি কেবল সেই কৌশল অনুসারে এটি খেলুন কিন্তু গেম ট্রি আমরা অ্যাক্সেস করতে সক্ষম নই এবং আমরা এখন এই অ্যালগরিদমে যা করছি তা হল যে প্রতিটি পদক্ষেপে আপনি একটি অনুসন্ধান করছেন প্রতিবার আপনাকে একটি চাল দিতে হবে আপনি কিছু অনুসন্ধান করুন সীমিত অনুসন্ধান k প্লাই অনুসন্ধান এবং তারপর তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন সুতরাং এই পরিমাণ কতটা এই পরিমাণ বলতে যে যদি আপনি এখানে কোনো পছন্দ করেন ধরুন এটি আপনার গেম ট্রি এবং আপনি একটি অনুসন্ধান করেন এই প্লাই গভীরতা পর্যন্ত ধরা যাক যার মানে আপনি এই অনেক অনুসন্ধানের উপর ভিত্তি করে একটি পদক্ষেপ নেন সুতরাং এটি আপনার পদক্ষেপ তারপর আপনি প্রতিপক্ষের পদক্ষেপের জন্য অপেক্ষা করুন তারপর প্রতিপক্ষ একটি পদক্ষেপ নেয় ধরুন প্রতিপক্ষ তাই এখানে এই পদক্ষেপটি নেয় কোথাও সেই আসল অনুসন্ধানের ভিতরে যা আপনি করেছিলেন এখন আমি এই পর্যায়ে আপনি আরেকটি অনুসন্ধান করুন সীমিত অনুসন্ধান করুন আবার k প্লাই অনুসন্ধান করুন এবং তারপরে আপনার দ্বিতীয় পদক্ষেপ করুন সুতরাংধরুন এটি আপনার দ্বিতীয় পদক্ষেপ তারপর প্রতিপক্ষ একটি পদক্ষেপ করে তারপর আবার আপনি একটি অনুসন্ধান করুন সুতরাং এই পদ্ধতিতে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্রতিটি পদক্ষেপের জন্য আপনি মূলত খুব সীমিত অনুসন্ধান করছেন এর সুবিধা কী এটি একটি খেলা এবং যাতে আপনি ট্রি এর এই অংশের দিকে তাকাচ্ছেন যা আপনি প্রকৃতপক্ষে দেখেননি মূলত আপনি ট্রির এই অংশটি পর্যন্ত দেখেছেন এবং তারপরে দুটি চালের পরে আপনি আরও দুটি স্তর গভীরে দেখতে পাবেন কারণ আপনি একটি চাল দিয়েছেন এবং প্রতিপক্ষ একটি চাল দিয়েছে তারপর আপনার অনুসন্ধানটি এখন একটু গভীরভাবে দেখবে তারপরে আবার এখানে আরও দুটি স্তর গভীরতর এভাবে চলবে সুতরাং এটি চলতে চলতে আপনি ভিন্ন দিকে তাকাচ্ছেন তাই যা করতে হবে তা হল এই k প্লাই সার্চ অ্যালগরিদমটি লেখা যা গেম খেলার অ্যালগরিদমগুলির মধ্যে সবচেয়ে সহজ আমরা দেখব যে পরবর্তী ক্লাসগুলিতে কীভাবে এটির উন্নতি করা যায় তাই আসুন প্রথমে অ্যালগরিদমটি লিখি এটি একটি খুব সাধারণ মিনিম্যাক্স অ্যালগরিদম এটিকে মিনিম্যাক্স বলা হয় এবং এটির জন্য একটি আর্গুমেন্ট হিসাবে একটি নোড J লাগে এবং এটি মূলত মিনিম্যাক্স মান প্রদান করে সুতরাং আসুন আমরা ধরি এই অ্যালগরিদমটি শুধুমাত্র একটি মিনিম্যাক্স মান গণনা করে এবং প্রক্রিয়াটিতে আমরা একটি ছোট রুটিন রাখতে পারি যা আপনাকে বলবে সেরা পদক্ষেপটি কী এটি হল গৌণ জিনিস যা মূলত এটি থেকে পাওয়া যায় এবং যদিও মোটামুটি আপনি অ্যালগরিদম অনুসরণ করেন আমরা অনুমান করি যে যে আপনার কাছে পরীক্ষার একটি উপায় আছে আপনি দিগন্তে আছেন অথবা মূলত নেই সুতরাং যেহেতু আপনি ট্রি টিতে প্রধানত অনুসন্ধান করতে যান আপনার কোনো ধরণের গণনা থাকতে পারে সুতরাং আমি অনুমান করছি যে আপনি কিছু বুঝতে পারবেন কিভাবে এটি করতে হয় এবং তারপর আমরা নিম্নলিখিতগুলি করি যদি J টার্মিনাল হয় তাহলে J একটি নোড এবং টার্মিনাল দ্বারা আমরা একটি পরীক্ষা বোঝাই যা আপনাকে বলে যে আপনি দিগন্তে কি না আপনি যদি দিগন্তে থাকেন তাহলে আমরা পাই VJ সমান e J সুতরাং আপনি সহজভাবে মূল্যায়ন ফাংশন প্রয়োগ করুন এবং আপনি সেই নোটের মান পাবেন অন্যথায় এটি টার্মিনাল নয় i এর মান 1 থেকে b যেখানে b হল ব্রাঞ্চিং ফ্যাক্টর J এর i তম চাইল্ড J i জেনারেট করুন তারপর যদি i সমান 1 হয় যার মানে আপনি যদি প্রথম চাইল্ডের দিকে তাকান তাহলে VJ বা আসুন আমরা একটু সহজে ব্যবহার করি val বলে কিছু ধরা যাক V J এর মিনিম্যাক্স মান যদি J i যদি 1 এর সমান হয় তাহলে V J val পায় এইভাবে প্রথম নোড পায় প্রথম চাইল্ড যা আপনি দেখেছেন অন্যথায় আপনি একটি আরো ভাল চাইল্ডের জন্য আপডেট করবেন অন্যথায় যদি J সর্বোচ্চ হয় তাহলে VJ সর্বোচ্চ মান পায় তাই আমি এটি তৈরি করে ব্যবহার করি কারণ আমি এটি লিখতে চাই না এটি একটি রিকার্সিভ কলের নোটিশ এটি একটি রিকার্সিভ কল যার সাথে একটি পরবর্তী নোড আছে আমি শুধু বারবার লিখতে জানি না তাই আমি শুধু একবারে লিখছি তাই একবার আমি একটি রিকার্সিভ কল করছি এবং তারপর যদি প্রথমটি অবশ্যই মান পায় VJ সেই মানটি পায় যদি এটি প্রথম চাইল্ড না হয় তাহলে আপনি বর্তমান মানের সাথে তুলনা করুন এবং এইটি নতুন মান যা আপনি পাচ্ছেন সুতরাং যদি এটি সর্বাধিক হয় তাহলে এর মানে হল যে আপনি এখানে কিছু মান পেয়েছেন যা হল V J এবং আপনি এই চাইল্ডটির দিকে তাকিয়ে আছেন এবং আপনি একটি মান V J পাচ্ছেন ধরুন k যা এটির দ্বারা ফিরে আসে সুতরাং আপনি VJ ফেরত দিতে যাচ্ছেন যা এই নোড J এর মিনিম্যাক্স মান এবং তাই এই রিকার্সিভ কলটি V J এর মিনিম্যাক্স মান ফিরিয়ে দেবে এবং তারপরে আমি বাম থেকে ডানে স্ক্যান করতে করতে 1 থেকে b পর্যন্ত যাচ্ছি আমি দেখতে থাকব যদি আমি পরবর্তী কল থেকে এবং আরও অন্য কোথাও থেকে আরও ভাল মান পাই এবং যেখানেই আমি ভাল মান পাই আমি তা সংরক্ষণ করব সুতরাং এটি একটি খুব সাধারণ অ্যালগরিদম যা সামনের দিকে k স্তর গভীরে তাকাবে এবং মূল্যায়ন ফাংশনের উপর ভিত্তি করে সেই গেমের মিনিম্যাক্স মান গণনা করবে কারণ আপনি টার্মিনাল স্তরে আপনি মূল্যায়ন ফাংশন প্রয়োগ করেছেন এবং আমি অনুমান করছি যে আপনি এটির সাথে এটি বৃদ্ধি করবেন নির্বাচন করতে সক্ষম হবেন ম্যাক্সের কী পদক্ষেপ নেওয়া উচিত কারণ আপনি এত যে অনুসন্ধান করেন এটিই সেই কাজ যা আপনি করছেন এবং এই অ্যালগরিদম মূলত এই এলাকায় এই অনুসন্ধান করছে কিন্তু আপনি ঐ চালটিও দিতে চান সুতরাং আপনাকে অবশ্যই যেখান থেকে সেরা পদক্ষেপটি মূলত এসেছে তার একটি ট্র্যাক রাখতে হবে সুতরাং আপনাকে অবশ্যই এটির ট্র্যাক রাখতে হবে তারপর আপনি পদক্ষেপ নেবেন প্রতিপক্ষের চালের জন্য অপেক্ষা করবেন এবং তারপরে পরবর্তী পদক্ষেপ কী তা সিদ্ধান্ত নিতে আবার V J কে কল করবেন সুতরাং এটিই মূলত সব অ্যালগরিদমের মধ্যে সবচেয়ে সহজ এই সার্চের প্রকৃতি কী তা দেখে আপনি বলতে পারবেন কী ধরনের অনুসন্ধান করা হচ্ছে ছাত্র প্রথমত গভীরতা এটি ট্রির এই অংশটি অনুসন্ধান করছে গেম ট্রি বা যদি আপনি এই চিত্রটি দেখেন এটি গেম ট্রির এই অংশটি অনুসন্ধান করছে কী পদ্ধতিতে এটা অনুসন্ধান করছে ছাত্র ডেপ্থ বাউন্ডার ডেপ্থ ফার্স্ট ডেপ্থ বার্স্ট ডেপথ বাউন্ডার হ্যাঁ কারণ আমরা k প্লাই করছি কিন্তু সেই পরিসীমার মধ্যেই এটি কীভাবে অনুসন্ধান করছে ছাত্র ডেপ্থ ফার্স্ট সার্চ এটি ডেপ্থ ফার্স্ট সার্চ করছে তাই আপনার খুঁজে বের করা উচিত এটি আসলেই ডেপ্থ ফার্স্ট সার্চ যা মূলত অবশ্যই আমাদের জিনিসগুলিকে দেখার সেরা উপায় নাও হতে পারে । সুতরাং পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা এটির উন্নতি করার চেষ্টা করব পরবর্তী একটি বা দুটি ক্লাস হতে পারে তবে আজকের বাকি সময় যা প্রায় পাঁচ মিনিট মতো আছে আমি এই মূল্যায়ন ফাংশনে একটু সময় ব্যয় করতে চাই আপনি কীভাবে একটি বোর্ড অবস্থানের জন্য মূল্যায়ন ফাংশন লিখবেন কারণ একটি অ্যালগরিদমের কার্যকারিতা মূল্যায়ন ফাংশনটি কতটা ভাল সত্যিই তার উপর নির্ভর করে যদি এটি সঠিকভাবে এবং নির্ভুলভাবে একটি বোর্ডের মান বিচার করতে পারে এটা বলতে আপনি বলতে চাচ্ছেন এটা আপনি জানেন কিনা এটা আসলে জয়ের কতটা কাছাকাছি তারপর যদি আপনার খুব ভাল মূল্যায়ন ফাংশন থাকে শুধুমাত্র একটি খেলার অনুসন্ধানই যথেষ্ট হবে কিন্তু বাস্তবে এতটা ভাল মূল্যায়ন ফাংশন পাওয়া এত সহজ নয় সুতরাং একটি মূল্যায়নের মধ্যে কি যায় মূলত আপনি একটি বোর্ডের অবস্থান দেখতে চান ধরা যাক আমরা দাবা সম্পর্কে কথা বলছি তবে অনুশীলনে আপনি যখন করবেন তখন আপনি ওথেলো করবেন যখন আপনি লক্ষ্য এর পোর্ট অবস্থানের দিকে তাকাবেন আপনি এটিকে মূলত মাইনাস 1000 এবং প্লাস 1000 এর মধ্যে একটি মান দিতে চান বা ধরুন মাইনাস কোনো বড় মান এবং প্লাস বড় মান দেখি কোন ধারণা আছে আপনি কীভাবে এই নম্বরটি দিতে পারেন ছাত্র যেকোন গেমের অনুশীলন যেখানেই হোক না কেন এর অর্থ ব্যাক ট্র্যাক করে রাখু এটি রাখুন কিন্তু আপনি দেখুন এই অনুশীলনের পুরো বিষয়টি হল যে আমাদের অনুসন্ধানের সমস্যাটি আমরা চেষ্টা করছি কিন্তু এটা এত বড় যে আমরা গেম ট্রি অনুসন্ধান করতে পারি না ছাত্র আপনি কিভাবে অনেক গেম খেলবেন ছাত্র প্রাথমিকভাবে র্যান্ডম অ্যাসাইনমেন্ট দিয়ে শুরু হতে পারে এবং আপনি এবং একবার আপনি শেষ পর্যন্ত পৌঁছানোর উপর ভিত্তি করে ট্র্যাকে ফিরে যান এবং সুতরাং আমি একটি পয়েন্ট পেয়েছি আপনি যে এটি বলার চেষ্টা করছেন তাই আপনি একজন মেশিন লার্নিংয়ে উত্সাহী এবং আপনি বলছেন যে আমি মূল্যায়ন ফাংশন শিখতে চাই প্রকৃতপক্ষে স্যামুয়েল সেকারস প্রোগ্রাম খেলে এটিকে উন্নত করা হয়েছে এটি উন্নত হয়েছে কারণ এটির পথে মূল্যায়ন ফাংশন আছে তবে এটি মূলত শব্দের পরে আসে তার আগে মূল্যায়নের উপাদানগুলি কী আমি সেটা বলতে চাইছি ছাত্র যন্ত্রপাতির পরিপ্রেক্ষিতে একটি মূল্যায়ন ফাংশন গঠন কি আমি কি শিখছি আমি কি প্যারামিটার বা ওজন শিখছি কি ওজন শিখছি সুতরাং আপনি যদি টম মাইকেলস এর বইয়ের প্রথম অধ্যায়টি দেখেন তিনি আসলে বর্ণনা করেছেন কীভাবে গেম প্লেয়িং প্রোগ্রাম মূল্যায়ন ফাংশন শিখতে পারে কিন্তু তারপরে তিনি এটির একটি রৈখিক সংমিশ্রণ দিয়েছেন আমি জিনিসটি দেখি নথি চেকার আমার কাছে যতগুলি পিস আছে এবং প্রতিপক্ষের যত পিস আছে আমার কাছে জিনিসের সংখ্যা প্রতিপক্ষের কাছে জিনিসের সংখ্যা এবং তাদের একটি রৈখিক সমন্বয় এই জিনিস সুতরাং আমার প্রশ্নটি আরও মৌলিক যে যদি শুধুমাত্র এর জন্য আপনি মূল্যায়ন ফাংশনটি লিখতে চান ধরুন আপনি একজন দাবা বিশেষজ্ঞ এবং ঠিক আছে ধরুন আপনার পাশে বিশ্বনাথন আনন্দ বসে আছেন এবং আপনি বলবেন আমাকে এই মূল্যায়ন ফাংশনটি লিখতে সাহায্য করুন তিনি কী বলতে পারেন ছাত্র পিসগুলির উত্তরগুলির অংশের বিশেষ মান থাকবে এবং তারপর এবং অতিরিক্ত সুবিধা থাকবে যা পিস সুবিধা সুতরাং সাধারণত একটি মূল্যায়ন ফাংশনের দুটি উপাদান থাকবে একটি কল উপাদান এবং অন্যটিকে অবস্থানগত বলা হয় সুতরাং দাবা খেলোয়াড়রা বলবে সাদা বিজয়ী কারণ উপাদানগত সুবিধা হিসাবে সাদা যার অর্থ আপনি জানেন সাদা বলতে দেওয়া হয়েছে এক সারি একজন বিশপ অতিরিক্ত করতে পারে এবং তারপরে যে কোনও ভাল দাবা খেলোয়াড় বলবে যদি আপনার আরও বেশি লড়াই করার ক্ষমতা থাকে তবে আমি আপনার বিরুদ্ধে খেলতে যাচ্ছি না বা আপনি মূলত পদত্যাগ করবেন সুতরাং একটি জিনিস হল উপাদান টুকরো সংখ্যা আপনি বলতে পারেন এখনকার কিছু প্রারম্ভিক দাবা খেলোয়াড় বলতে পারেন আপনি একজন রাণীকে 9 মান হিসাবে জানেন এবং বিশপের মান 5 বা 3 বা 4 বা যা আমি জানি না দেখুন মান 5 হিসাবে এবং তারপর আপনি গণনা কত টুকরা আমার আছে কি কি মান আছে এবং আপনি প্রতিপক্ষের টুকরা নেতিবাচক মান দিতে বলুন এবং যে থেকে আমি সাব ট্র্যাক প্রতিপক্ষের কত টুকরা আছে সুতরাং যদি আমার কাছে প্রতিপক্ষের চেয়ে বেশি টুকরা বা আরও মূল্যবান টুকরা থাকে তবে কিছু অবশ্যই ইতিবাচক হয়ে উঠবে প্রাথমিকভাবে আপনি যেমন অনুমান করতে পারেন একই সংখ্যক টুকরার উভয় দিকের উপাদানের মান 0 উভয়ই একই সংখ্যক টুকরা কিন্তু আপনি যখন কিছু টুকরো ক্যাপচার করেন আপনার বস্তুগত মান মূলত বেড়ে যায় এখন অনুশীলনে অবশ্যই দাবা খেলার লোকেদের মানের অনেক চূড়ান্ত স্তর রয়েছে সুতরাং তারা 100 তে গণনা করে উদাহরণস্বরূপ ধরা যাক গজ হল 200 এবং ঘোড়া হল 220 বা এরকম কিছু এটি আসলে মূলত আপনার গেমের সম্ভাবনার উপর নির্ভর করে সুতরাং একটি হল বস্তুগত মান আমার কাছে কতগুলি পিস আছে এবং প্রতিপক্ষের কতগুলি পিস আছে কিছুটা বরং অবস্থানগত আমরা বলি যে পিসগুলি কীভাবে সাজানো হয় এখন এটি অবশ্যই জটিল অংশটি মূলত এটি আরও কঠিন অংশ কারণ এটি একটি কাঠামো দেখতে পাচ্ছে না এবং এটি কেবল গণনার একটি পদ্ধতি নয় আমার কতগুলি পিস আছে কীভাবে সেগুলি মূলত সাজানো হয়েছে সুতরাং দাবা খেলোয়াড়রা যদি ধরুন একই সাথে দুটি নৌকা থাকলে কী হয় সুতরাং উদাহরণস্বরূপ এটি যদি দাবা বোর্ড হয় তাহলে যদি এখানে আমার একটি নৌকা থাকে এবং যদি আমার এখানে একই কলামে আরেকটি নৌকা থাকে তাহলে দাবা খেলোয়াড় বলে যে এটি আরও শক্তিশালী অবস্থান একই কলামে দুটি নৌকা থাকলে খুব শক্তিশালী হয় এবং আপনি জানেন আপনার অবশ্যই এমন একটি অবস্থানে পৌঁছানোর চেষ্টা করা উচিত তারা শুধু বলতে পারে আপনি কিছু বড়ের অবস্থান জানেন সংযুক্ত বড়ের অবস্থান যদি বোড়েরা একে অপরকে সমর্থন করে তাহলে বোড়েদের একক থাকার চেয়ে ভাল যদি তারা তাদের জায়গার চারপাশে ছড়িয়ে পড়ে এবং একে অপরকে না রাখতে পারে তার চেয়ে ভাল তাহলে আপনি জানেন যে যদি একটি ঘোড়া থাকে যদি n দিয়ে একটি ঘোড়াকে বোঝায় এবং যদি এমন হয় প্রতিপক্ষের এখানে একটি রানী এবং এখানে একটি নৌকা আছে তারপরে আপনি দেখতে পাবেন যে ঘোড়া একই সাথে রানী এবং নৌকা উভয়কেই আক্রমণ করছে সুতরাং দাবা খেলায় বলা হয় একটি ফর্ক এবং একটি ফর্ক হল স্পষ্টতই এটি একটি ভাল জিনিস কারণ এটা বলার মানে হল যে পরবর্তী পদক্ষেপে আমি হয় একটি রানী বা একটি নৌকা দখল করতে যাচ্ছি সুতরাং আপনি প্রক্রিয়াটিতে অপরিহার্যভাবে হারানো উপাদান ব্যবহার করতে যাচ্ছেন কারণ রাণী এবং নৌকা যত গুরুত্বপূর্ণ ঘোড়া উপাদানগত মূল্যে এতটা গুরুত্বপূর্ণ নয় এবং এইটা চিন্তা করুন যে কেন্দ্রকে নিয়ন্ত্রণ এবং কেন্দ্র আক্রমণ করার মত অন্যান্য জিনিস আছে এখন এই ডিপ ব্লু প্রোগ্রামটিতে যখন আমি এই সম্পর্কে পড়ি 2002 বা এরকম কোন সময় এটির অবস্থানগত মূল্যায়নের জন্য 1000 টি উপাদান ছিল সুতরাংআপনি জানেন আমরা যেমন বলেছিলাম একই কলামে নৌকাগুলি বা সংযুক্ত বোড়েরা থাকলে একটি রাজা সুরক্ষিত থাকে বা আপনি জানেন চলমান পিসগুলো তাই বিশপকে ফেলে দেয় তবে এটি খুব কার্যকর হয় না তাই এই জাতীয় জিনিস করা হয় এটির 1000টি ভিন্ন উপাদান রয়েছে যা অবস্থানগত অংশে বোর্ডের অবস্থান মূল্যায়ন করতে ব্যবহার করা হয়েছিল সুতরাং যদি আপনি বোর্ডের অবস্থানটি দেখতে পারেন এবং একটি মান দিতে পারেন এটি স্পষ্টতই পুরো জিনিসটির মূল চাবিকাঠি এবং এটি একটি সঠিক মান দেওয়ার চেষ্টা মাত্র এটি পিস টির দিকে তাকিয়ে রয়েছে আর ধরুন এই প্যাটার্নটা ভাল এবং অবশ্যই যদি প্রতিপক্ষের সেই প্যাটার্ন থাকে তবে আপনি এটি থেকে বিয়োগ করতে চলেছেন সুতরাং একটি ভাল মূল্যায়ন ফাংশন তৈরি করার মধ্যেই রহস্যটি রয়েছে যদি আপনার ভাল মূল্যায়ন ফাংশন থাকে তবে আপনাকে গেমটিতে খুব বেশি অনুসন্ধান করতে হবে না এবং আপনার মূল্যায়ন ফাংশন নিজেই আপনাকে বলে দেবে ভাল অবস্থান কী বা কোনটি তা নয় সুতরাং আপনার ওথেলো গেমের জন্য আপনাকে যা করতে হবে তা হল ওয়েবে গেমটি দেখা বা এ সম্পর্কে পড়া এটি একটি মূল্যায়ন ফাংশন ডিভাইস তৈরী করার চেষ্টা করছে কারণ এটি মূলত আপনার প্রোগ্রামের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে তাই আজ আমরা এটি দেখেছি আমরা পুরো গেম ট্রি অনুসন্ধান করতে পারি না আমাদের একটি সীমিত অনুসন্ধান করতে হবে সামনে তাকাতে হবে এবং আমাদের k প্লাই অনুসন্ধান করার জন্য একটি প্রোগ্রাম আছে এবং আমরা বারবার এই প্রোগ্রামটিকে কল করব প্রথম পদক্ষেপের জন্য দ্বিতীয় পদক্ষেপের জন্য তৃতীয় পদক্ষেপের জন্য প্রতিটি পদক্ষেপের জন্য আমরা প্রোগ্রামটিকে কল করব এবং k প্লাই লুক এহেডের এই সহজ সংস্করণটি মূলত ডেপ্থ ফার্স্ট সার্চ করে বাম থেকে ডানে এবং আমরা এটির উন্নতি করতে চাই সুতরাং আমরা পরবর্তী ক্লাসে এটি করব